সবাইকে হ্যালো আমি গৌরব সিং আমি এই কোর্সে কোর্স প্রশিক্ষক অধ্যাপক রাজারামের শিক্ষণ সহকারী খড়গপুর IIT মেকানিক্যাল ডিপার্টমেন্টের রিসার্চ স্কলার আমি আমি আপনাকে সেই অংশগুলির অ্যাসেম্বলড প্রক্রিয়ার সাথে পরিচয় করিয়ে দেব যা আমরা ইতিমধ্যে লেকচারের পূর্ববর্তী সিরিজে ডিজাইন করতে শিখেছি অ্যাসেম্বলি প্রক্রিয়াটি পৃথক অংশগুলিকে অ্যাসেম্বলড করে যা সাধারণত মেকানিক্যাল ডিজাইনস এবং প্রডাক্ট অ্যাসেম্বলি ব্যবহৃত হয় উদাহরণস্বরূপ আসুন আমরা এই কাঁচিটি দেখি এই কাঁচিটি পাঁচটি মৌলিক অংশ নিয়ে গঠিত যা আমরা এখানে দেখতে পাচ্ছি দুটি হাত গ্রিপ ব্লেড এবং পিভট যা এটি ব্যবহার করা সহজ করে তোলে আরেকটি অ্যাসেম্বলড মডেল হল এই উইন্ডমিল এটি রিনিউয়েবল এনার্জির একটি অত্যন্ত জনপ্রিয় উৎস এই মডেলটি এই সলিডওয়ার্কস এর 12 টি ডিজাইনস অংশ থেকে তৈরি করা হয়েছে যা আমরা এটি এই ভাবে দেখতে পারি ব্লেড স্ট্যাটারের রটার কেসিং পেডেস্টাল এবং স্ট্যান্ড আপনি ব্লেডগুলি দেখতে পারেন পুরো সেটআপটি বাতাসের দিক বরাবর চলে যায় এবং আমরা যে বাতাসের গতি আসবে তার গতি অনুযায়ী মোটরটি ঘূর্ণায়মান দেখতে পারি অ্যাসেম্বলির একাধিক পদ্ধতি রয়েছে যা উপাদানটি একে অপরের সাথে সম্পর্কিত হওয়ার উপর নির্ভর করে আরেকটি এই ট্র্যাক্টর টি একবার দেখুন এই ট্র্যাক্টরটি অ্যাসেম্বলড করার জন্য একাধিক উপাদান অ্যাসেম্বলড করা প্রয়োজন যার প্রতিটির একে অপরের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক থাকবে সুতরাং এর মধ্যে প্রচুর সংখ্যক অংশ অন্তর্ভুক্ত রয়েছে যা আপনি এখানে দেখতে পারেন এই সংখ্যক অংশ একে অপরের সাথে একটি নির্দিষ্ট সম্পর্ক থাকা প্রতিটি অংশের এই সলিডওয়ার্কস মডেলে এখানে একটি সম্পূর্ণ ট্র্যাক্টর গঠন করে সুতরাং আমরা সলিডওয়ার্কস সম্পর্কে কথা বলছি তা মেট নামে একটি সরঞ্জামের অধীনে এই জাতীয় সমস্ত অ্যাসেম্বলির সম্পর্কগুলি বৈশিষ্ট্যযুক্ত করে আমরা এই সেশনে কিছু প্রাথমিক মেটিং পদ্ধতি শিখব সুতরাং আসুন আমরা এই সলিডওয়ার্কস উইন্ডো দিয়ে শুরু করি আমরা এখন একটি নতুন ডকুমেন্ট খুলব আগে আমরা এই অংশ বিভাগে কাজ করতাম এখন আমরা অ্যাসেম্বলি নির্বাচন করব আমরা OK তে ক্লিক করব এবং এই অ্যাসেম্বলি উইন্ডোটি অটোমেটিকালি আমাদের যে অংশগুলি আমরা অ্যাসেম্বলড করতে চাই তা নির্বাচন করতে বলবে ধরুন আমরা একটি অংশ নির্বাচন করছি এটি একটি ব্লক এটি এখন নির্বাচিত হয়েছে এবং স্ক্রিনের যে কোনও জায়গায় ক্লিক করে আমরা এই ব্লকটিকে স্থায়ী অবস্থান হিসাবে স্থাপন করব অ্যাসেম্বলির ডেমনস্ট্রেশনের উদ্দেশ্যে আমাদের অন্য একটি অংশ প্রয়োজন সুতরাং এই অ্যাসেম্বলিটিতে অন্য একটি অংশ অন্তর্ভুক্ত করার জন্য আমরা উপরের ডান দিকের কর্নারে সরাসরি উপাদানগুলি ইন্সার্ট করতে যাব আমরা অন্য একটি অংশ খোলার জন্য অনুরোধ করব আমরা অন্য অংশ নির্বাচন করব আমরা ওপেন ক্লিক করব এবং এটি দ্বিতীয় অংশ যা পূর্ববর্তী ব্লকের সাথে সম্পর্কিত যে কোনও জায়গায় স্থাপন করা যেতে পারে ধরা যাক আমরা এটি এখানে স্থাপন করব মনে রাখবেন যে এখানে লুকানো বা দেখানো নামে একটি বিকল্প রয়েছে এবং আমরা এখানে উপস্থিত থাকা প্রতিটি আইটেমের উত্স দেখতে পারি সুতরাং এটি ব্লক B এর উৎপত্তি এটি ব্লক A এর উৎপত্তি এবং এটি সম্পূর্ণ অ্যাসেম্বলির অরিজিন একটি জিনিস যা আমরা এখানে চেক করতে পারি তা হল এই ব্লকটি নির্বাচন করা আমাদের প্লেনের যে কোনও জায়গায় এটি সরানোর অনুমতি দেয় যাই হোক এই ব্লক সরানো যাবে না এবং এটি স্থির করা হয় এর কারণ হল আমরা প্রথমবারের মতো এই ব্লকটি ইমপোর্ট করেছি এবং এটি আমাদের এই ব্লকটিকে এই অবস্থানে স্থির করে তোলে সুতরাং এই অন্য অ্যাসেম্বলি অংশে একটি রেফারেন্স থাকতে পারে সুতরাং আমরা এটি পরিবর্তন করতে পারি যাইহোক আমাদের এটিকে ডান ক্লিক করতে হবে এবং ফ্লোট নির্বাচন করতে হবে সুতরাং এটিও চলমান হবে এবং যদি এটি ফ্লোটিং হয় তবে আমরা এটি ঠিক করতে পারি সুতরাং এটি তার অবস্থানে স্থির করা হবে এবং এটি ফ্লোটিং করা যেতে পারে সুতরাং এখন আমরা সলিডওয়ার্কসের মধ্যে উপলব্ধ যে অনেক বিভিন্ন মেটিং পদ্ধতি দেখব প্রথমত এই ধরনের সম্পর্ক করা এখানে মেট নামে একটি বিকল্প রয়েছে আপনি যদি মেটর উপর ক্লিক করেন তবে আমরা স্ট্যান্ডার্ড মেট অ্যাডভান্সড মেট এবং মেকানিক্যাল মেট দেখতে পারি সুতরাং আসুন আমরা প্রথমে স্ট্যান্ডার্ড মেটদের পরীক্ষা করি এর মধ্যে প্রথমটি হল কয়েন্সিডেন্ট মেট কয়েন্সিডেন্স মেট হল যদি আমাদের কোনও দুটি প্লেন প্রয়োজন হয় তবে আমরা যে কোনও দুটি এজেস বা যে কোনও দুটি ফেস বা ভার্টিসেস একে অপরের সাথে মিলিত হওয়ার তা করতে পারে উদাহরণস্বরূপ আমরা এই এজেসটি এবং এই এজেসটি নির্বাচন করব এটি একে অপরের সাথে মিলে যায় এবং যদি আমরা টিক ক্লিক করি তবে এই টিক চিহ্নটি এই অবস্থানটি টিক করে এবং একে অপরের সাথে এজেস গুলি সারিবদ্ধ করে আপনি এই চলমান দেখতে পারেন এটি ও ঘূর্ণায়মান হতে পারে তবে আমরা সর্বদা দেখতে পারি যে এই দুটির এজেস গুলি সর্বদা স্থির থাকে আবার আমরা দেখতে পাচ্ছি যে এটি ম্যাটিংয়ে যাবে এই ছোট্ট নীল ট্যাবটি এটি নির্বাচন করুন এবং যদি আপনি এই ফেস টি এই ফেসের সাথে মিলিত করতে চান তবে আমরা এটি ক্লিক করব আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি একে অপরের সাথে সংযুক্ত রয়েছে সুতরাং আসুন আমরা পরবর্তী ধরনের মেটর দিকে এগিয়ে যাই যা আমরা এখানে প্যারালাল মেটর তালিকায় দেখতে পাব একটি প্যারালাল মেটর সাথে আমার দুটি প্লেন বা ভার্টিসেস প্রয়োজন যা একে অপরের সাথে সম্পর্কিত প্যারালাল ভাবে তৈরি করা যেতে পারে যেমন আমরা এই বিশেষ ফেস টি নির্বাচন করব এবং এই বিশেষ ফেস টি বলব এবং আমরা এখানে মিনি টুলবারেও ক্লিক করব আপনি দেখতে পারেন যে এই দুটি ফেস সর্বদা একে অপরের প্যারালাল একইভাবে আমরা পারপেন্ডিকুলার মেটর উপরও কাজ করতে পারি সুতরাং এই ধরনের মেট করার জন্য আরেকটি শর্টকাট পদ্ধতি রয়েছে তা হল আমরা সরাসরি দুটি বিকল্প নির্বাচন করতে পারি দুটি ফেস বা ভার্টিসেস যা আমরা মেটিং করতে চাই আপনি এই দুটি নির্বাচন করতে পারেন এবং এই ফেস টি বলতে পারেন এখন আমাদেরএটির উপরে নিয়ন্ত্রণ রয়েছে যা এই উভয়কেই 1 হিসাবে নির্বাচিত করেছে এবং এখন আমরা মেটর কাছে যেতে পারি এটি আমাদের এর মধ্যে যে কোনও একটি নির্বাচন করার বিকল্প দেবে আমরা পারপেন্ডিকুলার ভাবে যাব এবং ক্লিক করব সুতরাং আমরা যে দুটি ফেস নির্বাচন করেছি তা এখন একে অপরের সাথে পারপেন্ডিকুলার সুতরাং আমরা এই কোঅর্ডিনেট প্লেনে যেখানেই যাই না কেন তারা সম্পর্কের ক্ষেত্রে পারপেন্ডিকুলার থাকবে সুতরাং ম্যাটিংয়ের ইতিহাসে আমরা দেখতে পাচ্ছি যে এই দুটি প্লেন একে অপরের সাথে প্যারালাল এবং এই দুটি প্লেন একে অপরের সাথে পারপেন্ডিকুলার আমরা একে একে ডিলিট করে দিতে পারি এখন আমরা পরবর্তীটি দেখতে পাব যা ট্যাংগেন্ট মেট সুতরাং একটি ট্যাংগেন্ট মেটর জন্য আমাদের কিছু কার্ভড জিওমেট্রি প্রয়োজন সুতরাং আমাদের ইতিমধ্যে এই অংশগুলি রিমুভ করতে হবে এবং আমাদের কিছু কার্ভড জিওমেট্রি ইমপোর্ট করতে হবে এই অংশগুলি সরাতে আমরা সরাসরি অংশ A নির্বাচন করতে পারি যা সম্পূর্ণ ব্লকটি নির্বাচন করবে এবং আমরা ডান ক্লিক করতে পারি মুছতে পারি এবং আমরা নির্বাচন করব এবং ব্লক B এর জন্য আমরা B নির্বাচন করব এবং আমরা সরাসরি ডিলিট বা ইয়েস টিপতে পারি সুতরাং এখন একটি নতুন জিওমেট্রি ইমপোর্ট করার জন্য আমরা উপাদানগুলি ইন্সার্ট করতে যাব আমরা একটি বক্ররেখার সাথে কিছু সার্কুলার জিওমেট্রি বা কার্ভাড জিওমেট্রি নির্বাচন করব আমরা এখানে একটি পিন এবং স্লট ধরনের উদাহরণ দিয়ে কাজ করব সুতরাং এখন আমরা উপাদানগুলি ইন্সার্ট করতে যাব এখন আমরা একটি পিন এবং স্লট ধরনের উদাহরণ দেখতে পাবেন একটি জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে জিওমেট্রি ইমপোর্ট করার সময় আমরা প্লানের যে কোনও জায়গায় যেতে পারি এবং যখন আমরা একটি ভিউ উত্সের এই বৈশিষ্ট্যটি সক্রিয় করেছি তখন আমরা অংশ এবং অ্যাসেম্বলি উভয়ের উত্স দেখতে পারি এবং আমরা একে অপরের সাথে তাদের উভয়কে মিলিত করতে পারি সুতরাং এটি অংশ 2 এটি স্লট আপনি এখানে দেখতে পারেন যে এই পিনটি এই স্লটের মধ্যে থাকার কথা যা এই স্লটযুক্ত স্লট পাথের মধ্যে সরানো যেতে পারে সুতরাং যদি আপনি একটি ঘনিষ্ঠ বিশ্লেষণ গ্রহণ করেন তবে আমরা দেখতে পারি যে এই সারফেস টি জিওমেট্রিক এটি একটি নলাকার সারফেস যার ক্রস সেকশনে একটি সার্কেল রয়েছে এবং এটি একটি পথ সুতরাং এটি এই স্লটে সরানোর অনুমতি দেওয়ার জন্য এই নির্দিষ্ট স্লট পথটি এই সার্কেলের সিলিন্ডারের ট্যাংগেন্ট বলে মনে করা হয় সুতরাং যদি আমরা এই ট্যাংগেন্ট মেটকে প্রদর্শন করতে চাই তবে আমরা এই সারফেস টি এবং এই স্লট পথটি নিয়ন্ত্রণ ধরে রেখে নির্বাচন করব এবং মেটে ক্লিক করব সুতরাং আমরা এখানে ট্যাংগেন্ট নির্বাচন করব এবং ক্লিক করব এখন আপনি দুটি উপাদানকে এমনভাবে অ্যাসেম্বলড করতে পারেন যে এই স্লট সারফেস টি এই সিলিন্ড্রিক্যাল সারফেসের ট্যাংগেন্ট হিসাবে দেখায় আপনি এটা দেখতে পারেন আপনি এই চলমান দেখতে পারেন যেহেতু আমি ইতিমধ্যে আপনাকে বলেছি যে আমরা যে প্রথম আইটেমটি নিয়ে আসি তা স্থির থাকে এবং দ্বিতীয় আইটেমটি সরানো যেতে পারে সুতরাং এই সবুজ স্লটটি চলছে তবে এই পিনটি স্থির করা হয়েছে আমরা অন্যথায় এটি করতে পারি আমরা এই পিনে ডান ক্লিক করতে পারি আমরা এটি ফ্লোটিং করে তুলব এবং আমরা স্লটের উপর ডান ক্লিক করব এবং আমরা এটি ঠিক করব সুতরাং এখন আমরা এই স্লটটি স্থির থাকার সময় এই পিনটি চলন্ত হতে দেখতে পারি মনে রাখবেন যে এই দুটির মধ্যে আমরা যে একমাত্র সম্পর্ক তৈরি করেছি তা হল ট্যাংগেন্ট সম্পর্ক সুতরাং এই প্লেনটি অন্যান্য ডিগ্রীতে চলাচলের জন্য মুক্ত এই প্লেনটি এই স্লটে রয়েছে তা নিশ্চিত করার জন্য আমাদের আরও কিছু সম্পর্ক তৈরি করতে হবে এটি করার জন্য যদি আমরা স্লটের প্লেন এবং একে অপরের কাছে এই পিনের প্লেনটি নির্বাচন করি তবে কী হবে তারপরে এটি নিশ্চিত করবে যে পিনটি কেবল স্লটে থাকবে সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে পিনের বিশদ বিবরণ রয়েছে এবং এখানে আমাদের কাছে স্লটের বিবরণ রয়েছে সুতরাং আপনি যদি এই পিনের জন্য টপ প্লেনটি নির্বাচন করেন তবে আমরা এটি এখানে দেখতে পারবো এবং যদি আমরা স্লটের টপ প্লেনটি নির্বাচন করি এবং আমরা তাদের উভয়ের টপ প্লেনগুলি নির্বাচন করতে নিয়ন্ত্রণ করি এবং আমরা মেটর উপর ক্লিক করব এবং কয়েন্সিডেন্ট মেট নির্বাচন করব সুতরাং এখন এটি সেন্টারে রয়ে গেছে এবং এটি স্লটের মধ্যে চলতে মুক্ত এবং অন্যান্য ডিগ্রী এখন সীমাবদ্ধ হয়ে পড়েছে এবং এটি একে অপরের কাছে যেতে পারে না সুতরাং এখন এটি স্লটের মধ্যে ভালভাবে মুভ করছে সুতরাং এই ট্যান্জেন্ট মেটর জন্য এটি একটি ডেমোন্সট্রেশন ছিল এখানে আমরা যে পরবর্তী ধরণের মেট দেখতে পাচ্ছি তা হল কনসেন্ট্রিক মেট সুতরাং একটি কনসেন্ট্রিক মেটর জন্য আমি অন্য কিছু জিওমেট্রি ইমপোর্ট করতে চাই একটি নতুন ডকুমেন্ট অ্যাসেম্বলি খুলুন আমি একটি বোল্ট এবং একটি নাট ইমপোর্ট করব সুতরাং আমরা ম্যাটিংয়ে যাব এবং কনসেন্ট্রিক ভাবে নির্বাচন করব সুতরাং আমাদের দুটি সার্কেল বাছাই করতে হবে যা একে অপরের উপর কনসেন্ট্রিক হতে হবে আমরা এই নির্দিষ্ট এজেস এবং এই এজেস টি নির্বাচন করব এবং আমরা এই মিনি টুলবারে ক্লিক করব এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি একে অপরের কাছে কনসেন্ট্রিক সুতরাং এই ধরনের মেটিংকে কনসেন্ট্রিক মেটিং বলা হয় আমরা এখানে দেখতে পারি এর ধারাবাহিকতায় আমরা এই দুটি নাট এবং বোল্টগুলিকে এমন একটি সম্পর্কের মধ্যে অ্যাসেম্বলড করতে পারি যা এটি করা উচিত কারণ এটির থ্রেড গুলি একে অপরের উপর ঘূর্ণায়মান হওয়া উচিত এবং এই থ্রেডটি একে একে একে উন্মোচন করা উচিত সুতরাং এই ধরনের মেটরা কি মেকানিক্যাল মেটদের অধীনে আসতে পারে এখন আমরা ম্যাটিংয়ের কাছে যাব আমরা সবেমাত্র এই স্ট্যান্ডার্ড মেটটি শেষ করেছি আমাদের এখন এই মেকানিক্যাল মেট রয়েছে আমরা এই স্ক্রুটি নির্বাচন করব এই স্ক্রুটির জন্য এই মেটর নির্বাচনের জন্য দুটি নাট এবং বোল্টের অ্যাক্সেসের প্রয়োজন এর জন্য আমরা এই দৃশ্যমানতা লুকানো এবং প্রদর্শনীতে যাব আমরা এই ভিউ অক্ষটি নির্বাচন করব আপনি এই দুটির অক্ষ দেখতে পারেন এখন স্ক্রু মেট ডায়ালগ বক্সে আমরা দেখতে পাব যে আমাদের বোল্টের এই অক্ষটি নির্বাচন করতে হবে এবং এই নাটের অক্ষটিও সারিবদ্ধ করতে হবে এখন এই অন্য বিকল্পটি যা এটি দাবি করে তা হল আমরা এই স্ক্রুটি শক্ত করার জন্য প্রতি মিনিটে বিপ্লব সেট করতে পারি বা আমরা প্রতি বিপ্লবে এই দূরত্বটি প্রবেশ করতে পারি সুতরাং আসুন আমরা প্রতি বিপ্লবে 10 বলি 5 mm প্রবেশ করি আমরা OK এ ক্লিক করি সুতরাং আমরা যখন এটি এগিয়ে নিয়ে যাই তখন আমরা এই বাদামটি বিকশিত করার সাথে সাথে আমরা দেখতে পাই যে এটি এগিয়ে চলেছে বা এটি বাইরের দিকে খুলছে সুতরাং আমরা এটিকে এইভাবে আবর্তিত করব প্রতি বিপ্লবে এটি 5 mm এগিয়ে যায় সুতরাং এখন এটি বোল্টের মধ্যে প্রবেশ করে এবং আমরা দেখতে পাচ্ছি যে নাটটি বোল্টের মধ্যে ঘূর্ণায়মান হওয়ার সাথে সাথে থ্রেডগুলি একের পর এক উন্মোচিত হচ্ছে এটি একটি খুব গুরুত্বপূর্ণ ধরনের মেকানিক্যাল মেট যা প্রায়শই অ্যাসেম্বলিগুলিতে ব্যবহৃত হয় আপনি এই দিকটি বিপরীত করার সময়ও দেখতে পারেন এটি এই বোল্টের বাইরে নাটটি খোলে সুতরাং এটি স্ক্রু মেট ছিল যার জন্য আমরা কাজ করেছি আরেকটি মেকানিক্যাল মেট যা নিয়ে আমরা কাজ করব তা হল কব্জা মেট এর জন্য আমাদের অন্য কিছু জিওমেট্রি প্রয়োজন আমরা এই নাট এবং বোল্টটিও মুছে ফেলব আমরা উপাদানগুলি ইন্সার্ট করব এটি একটি খুব সাধারণ কব্জা উদাহরণ যা সাধারণভাবে জানালা এবং দরজাগুলিতে ব্যবহৃত হয় আপনি এটি এখানে দেখতে পারেন সুতরাং প্রথম প্রাথমিক ভাবে আমরা সহজেই অনুমান করতে পারি যে এই দুটি অংশ এখানে স্থির করতে হবে এবং এই বাদামটি তাদের স্থিরতা নিশ্চিত করবে এই ধরনের মেট করার জন্য আমাদের এটি প্রয়োজন কারণ এগুলি একে অপরের উপর নির্ভর করে বলে মনে করা হয় আমরা একটি কব্জা মেট নির্বাচন করব যা মেট এবং মেকানিক্যাল মেটর অধীনে উপলব্ধ আমরা একটি কবজ নির্বাচন করব সুতরাং এখন কব্জা অধীনে এটি আমাদের দুটি ছোট ছোট উইন্ডো নির্বাচন করতে দেয় যা কনসেন্ট্রিক নির্বাচন এবং কয়েন্সিডেন্ট নির্বাচন কনসেন্ট্রিক নির্বাচনের জন্য আমরা এই বিশেষ ফেস টিকে কনসেন্ট্রিক হিসাবে এই ফেস টির সাথে সারিবদ্ধ করতে চাই এবং কয়েন্সিডেন্ট হওয়ার জন্য যে ফেস গুলি রয়েছে সেগুলি হল এই ফেস এবং এই ফেস টি সুতরাং এখন আমরা দেখতে পাচ্ছি যে এটি অটোমেটিকালি ফেসগুলি এবং কনসেন্ট্রিক অভ্যন্তরীণ সারফেস তলগুলি সনাক্ত করেছে এবং এটি দুটিকে সংযুক্ত করেছে এই কব্জা মেট এছাড়াও আমাদের কোণ সীমা নির্দিষ্ট করতে পারবেন তারপরে আমরা এই সংলাপ বাক্সটি খুলতে এখানে একটি টিক চিহ্ন পরীক্ষা করতে পারি সুতরাং প্রথম উইন্ডোটি দুটি প্লেনকে জিজ্ঞাসা করে যার জন্য কোণগুলি নির্দিষ্ট করতে হবে আমরা এটি এবং দুটি প্লেন নির্বাচন করব যার মধ্যে আমাদের কোণ প্রয়োজন তা হল এই এবং এই প্লেন সুতরাং যদি আমরা এই বর্তমান কোণটি বৃদ্ধি করি তবে এটি বর্তমান কোণ আমরা যদি বলি যে এটি 70 আপনি এটি 70 ডিগ্রী দ্বারা সরানো দেখতে পারেন সুতরাং আমরা আপাতত এটি 0 এ রাখব এটি সর্বাধিক মান যা এই কোণটি যেতে পারে এমন সর্বাধিক সীমা আসুন আমরা এটিকে 100 বলি 78 করি এবং এই সর্বনিম্ন মানের জন্য এটি বিয়োগ 70 এ যেতে পারে আমরা OK এ ক্লিক করব সুতরাং এখন এই কব্জা মেট সম্পূর্ণ এবং আমরা কোণ সীমা জন্য চেক করতে পারেন এটি 170 ডিগ্রী 178 ডিগ্রী এবং নেতিবাচক দিক থেকে সরানো হয় এটি মাইনাস 70 ডিগ্রী সর্বাধিক মান এবং এই সর্বনিম্ন মান সুতরাং এটি সম্পূর্ণ করার জন্য আমরা কেবল অনুমান করতে পারি যে একজন মেট কী হতে পারে বা এই বাদাম এবং এই কব্জা নির্বাচন সুতরাং আমরা সহজেই অনুমান করতে পারি যে এটি একটি কনসেন্ট্রিক মেট বলে মনে করা হয় এটি করার জন্য আমরা এই ফেস টি নির্বাচন করব এবং আমরা এই ফেস টি নির্বাচন করব এবং আমরা এই ফেস টি নির্বাচন করব এবং আমরা চিহ্নিত করব আমরা মেটিং যাব এটি ইতিমধ্যে এই কনসেন্ট্রিক সম্পর্ক সনাক্ত করেছে আমরা ok এ ক্লিক করব যাইহোক এটি এই দিকে সরানো বিনামূল্যে আমরা এই দুটি ফেস একে অপরের সাথে মিলিত করে এটি ঠিক করতে পারি আমরা OK এ ক্লিক করব সুতরাং এখন এটি এই কব্জা জন্য সম্পূর্ণ মডেল সুতরাং আমরা এই কব্জা মেট দেখেছি সুতরাং আমরা বিভিন্ন ধরণের প্রাথমিক মেটিং পদ্ধতি দেখেছি যা সাধারণত অ্যাসেম্বলি ব্যবহৃত হয় পরবর্তী বক্তৃতায় আমি এই সমস্ত অ্যাসেম্বলির সাথে যাব যা একক সিলিন্ডার পিস্টন অ্যাসেম্বলি একটি পূর্ণ অ্যাসেম্বলি তৈরি করতে এবং আমরা সেই সমস্ত উদাহরণ দেখতে পাব এবং আমরা সম্পূর্ণ অ্যাসেম্বলি সেগুলি প্রয়োগ করব